ওয়েলকাম শেষ ভিডিও যা আমরা দেখেছি এবং আমরা দেখেছি আমরা যা করেছি তার একটি সংক্ষিপ্তসার ওয়েভ ইকুয়েশন গুলির জন্য এই বাউন্ডারি ভ্যালু প্রবলেম গুলির প্রত্যেকটির ইউনিক সলিউশন এবং এখন আমরা ইনিশিয়াল তথ্যের সাথে নন হোমোজেনিয়াস ওয়েভ ইকুয়েশন বিবেচনা করেছি যার জন্য আমাদের সলিউশন খুঁজে বের করতে হবে সুতরাং কেউ সরাসরি ইন্টেগ্রেটিং পেতে পারে যাতে আমরা ইউনিকনেস দেখাবো কেউ দেখাতে পারে যে এই একই শক্তি যুক্তি দেখানো যেতে পারে এমনকি ইনিশিয়াল ডেটা সহ এই নন হোমোজেনিয়াস ইকুয়েশন এর জন্যও সত্য সুতরাং সলিউশন এর ইউনিকনেস নিশ্চিত এবং আপনাকে কেবল সলিউশনগুলি খুঁজে বের করতে হবে তাই আমরা এই ভিডিওতে তা দেখতে পাব সুতরাং আসুন আমরা এই নন হোমোজেনিয়াস ওয়েভ ইকুয়েশনটি গ্রহণ করি utt c2uxxhxtডানদিকে আপনার একটি ফোরসিং আছে যা ননজিরো hxt ননজিরো একটি বাহ্যিক শক্তি আছে এবং আপনার কাছে এই ইনিশিয়াল ডাটা আছে ux0f utx0g এটি সম্পূর্ণ রিয়াল লাইনের x∈R প্রতিটি রিয়াল লাইনের জন্য আপনার কাছে এটি আছে সলিউশন খুঁজতে হবে সুতরাং আমি কিভাবে সলিউশন খুঁজে পাবো তাই আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসাবে বিবেচনা করি তাই আমরা কীভাবে এটি করি তার সাধারণ সলিউশন খুঁজে বের করার মতো আমরা এই শ্রেণীবিভাগগুলি ব্যবহার করি যাতে একবার আপনি এই ওয়েভ ইকুয়েশন এর স্বাভাবিক ফর্ম খুঁজে বের করার চেষ্টা করেন তাই আপনি যদি ξx ct এবং xct এই দুটি নতুন ভেরিয়েবল বিবেচনা করেন তাহলে এই ওয়েভ ইকুয়েশন 4c2uhξηহয়ে যায় সুতরাং ওয়েভ ইকুয়েশন এই হয়ে যায় ঠিক আছে সুতরাং এটি সরাসরি ইন্টিগ্রেট করার চেষ্টা করবে তাই আমরা এটি করি তাই আমরা চেষ্টা করব কিভাবে এই ইকুয়েশন কে ইন্টিগ্রেট করা যায় তা খুঁজে বের করা যায় যাতে আপনি আপনারuখুঁজে পেতে পারেন সুতরাং আপনার ইনিশিয়াল ডেটা কি ইনিশিয়াল ডেটা হল ux0f ঠিক আছে তাই আপনার ইকুয়েশন এটি সুতরাং যদি আপনি জিরো বাউন্ডারি এবং জিরো ইনিশিয়াল কন্ডিশনস চান আপনাকে এটি ভাঙ্গতে হবে আপনাকে এই প্রকৃত বাউন্ডারি ভ্যালু প্রবলেম টিকে দুটি প্রবলেমে ভেঙে ফেলতে হবে ঠিক আছে তাহলে প্রথমে এটি করা যাক সুতরাং আসুন আমরা এই প্রবলেম টিকে ভেঙে ফেলি বাউন্ডারি ভ্যালু প্রবলেম যেহেতু এটি লিনিয়ার প্রবলেম তাই আপনি দুটি প্রবলেমের মধ্যে কমাতে পারেন দুটি প্রবলেমে বিভক্ত করুন সুতরাং u1xtu2xt যেখানে u1xt হোমোজেনিয়াস ইকুয়েশন কে সন্তুষ্ট করে তাই u1tt c2u1xx0 এবং তারপর ইনিশিয়াল ভ্যালু সুতরাং সম্পূর্ণ ইনিশিয়াল ভ্যালুগুলি নিন যা u1x0f u1tx0g এর জন্য আপনার u2tt c2u2xxhxt আছে যাতে আপনি যখন u1xt এবংu2xt to uxtu1xtu2xt প্রতিস্থাপিত করেন তখন আপনি অবশেষে পাবেন utt c2uxxhxtতাই অবশেষে এটি নন হোমোজেনিয়াস ইকুয়েশন কে সন্তুষ্ট করে ঠিক আছে এবং তারপর যদি আপনি এখন ইনিশিয়াল ডেটা u2x0হয়ে যান তাহলে আপনাকে জিরো দিতে হবে এটি হল কারণ ux0f যা u1 ইতিমধ্যেই নিয়ে গেছে তাই u2x00 একইভাবে u2tx00 তাই আমি আসলে নন হোমোজেনিয়াস বাউন্ডারি ভ্যালু প্রবলেম ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ঠিক আছে তাই প্রকৃতপক্ষে এটি একটি ইনিশিয়াল মানের প্রবলেম একটি হল নন হোমোজেনিয়াস ইনিশিয়াল ভ্যালু প্রবলেম যা দুটি প্রবলেম এ বিভক্ত করে একটি হল ইনিশিয়াল ডাটা সহ হোমোজেনিয়াস ওয়েভ ইকুয়েশন এটি আপনার ডিআলেমবার্টের সমাধান DAlemberts solution সুতরাং u1xtহল ডিলেম্বার্টস DAlembert এর সমাধান সুতরাং আপনি জানেন যে আপনি জানেন যে এই সমাধানটি হল ডিঅ্যালেমবার্ট সলিউশন তাই আমাদের খুঁজে বের করতে হবে আমাদের খুঁজে বের করতে হবে u2xtএটি আমি জানি না ঠিক আছে এটি আমরা এতদূর দেখিনি তাই এই নতুন ভেরিয়েবল এবং ব্যবহার করার জন্য আমরা যা করেছি তাই আপনার কাছে যা আছে তা হল জিরো ইনিশিয়াল ডেটা সহ এই নন হোমোজেনিয়াস ইকুয়েশনটি আসলে আপনার প্রবলেম যা আপনি ধরেছেন সুতরাং এই নতুন ξx ct এবং xct দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 4c2u2hξη এই নন হোমোজেনিয়াস ওয়েভ ইকুয়েশন এর জন্য এটি হয়ে যায় ঠিক আছে নন হোমোজেনিয়াস ওয়েভ ইকুয়েশন এই নতুন ভেরিয়েবলের সাথে পরিণত হয় সুতরাং এটি কেবল স্বাভাবিক রূপ যা তাদের নতুন ভেরিয়েবল এবং এ আমরা স্বাভাবিক রূপে রেখেছি সুতরাং আমরা ইতিমধ্যেই দেখেছি যে আমরা এই শ্রেণীবিভাগে করবো যাতে এটিকে তৈরি করা যায় তাই এটি আপনাকে ইন্টিগ্রেট করতে হবে তাই আপনি এই u2 খুঁজে পেতে ইন্টিগ্রেট করতে চান আমরা এটি কিভাবে করব তাই আপনার কাছে এটি আছে আপনি এখন এই ইনিশিয়াল ডেটাটি বিবেচনা করুন ইনিশিয়াল ডেটা হল u2x00 ইনিশিয়াল ডেটা সুতরাং এর অর্থ হল u2xx00 ঠিক আছে আপনি x এর সাথে কেবল পার্থক্য করুন তাই আপনি দেখতে পাবেন যে এটি সত্য এখন অন্যান্য ইনিশিয়াল ডাটা ইনিশিয়াল কন্ডিশনস কি এই u2tx00 ঠিক আছে তাই এটি অন্য বাউন্ডারি কন্ডিশনস সুতরাং এখন u2 ফাঙ্কশন এবং এর কাজ ঠিক আছে তাই u2tξ কি তাই u2tξu2tu2t ঠিক আছে তাই এই t∂ξ∂t∂tx ct c এখানে ক্যান্ড করুন t∂t∂txct তাই আপনার u2tξ c ঠিক আছে এখন এই এবং from থেকে কেউ এবং t খুঁজে পেতে পারে xξ2 tξ 2c t0 মানে ξ ঠিক আছে সুতরাং u2x00 কিছুই নয় কিন্তু u2ξξ0 ঠিক আছে কারণ আমি ηξ রাখি তাই নতুন ভেরিয়েবলের মধ্যে এই কন্ডিশনসটি তাই নতুন ভেরিয়েবলের এই প্রথম ইনিশিয়াল কন্ডিশনসটি হল এবং দ্বিতীয়টি তাই এই আপনাকে দ্বিতীয় বাউন্ডারির কন্ডিশনস দেবে u2tx00 সুতরাং আপনার কাছে আছে〖 u2ξξ u2ξξ0 ইনিশিয়াল ডাটা এখন আপনি এটাও জানেনu2xξ0 আমরা একই ভাবে করি u2tযা u2xξu2xu2xu2u20 সুতরাং এর মানে হল u2xx0u2ξξu2ξξ0 ঠিক আছে সুতরাং এটি বিবেচনা করুন u2ξξ u2ξξ0 এবং এটি তাদের যোগফল দেয় u2ξξu2ξξ0 এবং পার্থক্য দেয় u2ξξ0 এবং আপনিও জানেন যে u2ξξ0 সুতরাং আপনার কাছে এগুলি ইনিশিয়াল ডেটা ইনিশিয়াল ডেটা হয়ে যায় এটি নতুন ভেরিয়েবলে আপনার ইনিশিয়াল ডেটা ইনিশিয়াল কন্ডিশনস ঠিক আছে ইকুয়েশন কি হয় ইকুয়েশন এটি হয়ে যায় ইকুয়েশন এটি এবং আপনার ইনিশিয়াল ডেটা এটি এখন ইন্টিগ্রেট করার চেষ্টা করুন এখন যদি আপনি এই ইন্টিগ্রেট করার চেষ্টা করেনu21 4c2hξη সুতরাং আপনার পূর্ণ x সম্পূর্ণ রিয়াল লাইন এবং 0 এটি আপনার x ঠিক আছে সুতরাং যদি আপনি কোন সময়ে সলিউশন চান তাহলে আসুন আমরা কিছু x0 বলি t0সত্যিই এটি চাই ঠিক আছে সুতরাং আমাদের স্বাধীনতার ডোমেইনের মত কিছু সংজ্ঞায়িত করতে হবে সুতরাং যদি আপনি ডিঅ্যালেমবার্ট DAlembert এর সলিউশন u x 0 t 0 দেখেন যে আসলে actually ux0t012fx0ct0fx0 ct012cx0 ct0x0ct0gdx সুতরাং আপনার কাছে যা আছে তা হল সম্পূর্ণ ডোমেইনে ডিআলেমবার্টের DAlembert এর সলিউশন সুতরাং যদি আপনি এই সমাধানটি চান এবং this x0 ct0কি x t প্লেনে লাইনটি x0 ct0 এ x axis টি কেটে দেয় একটি সমান্তরাল রেখা এখানে কেটে যায় এই লাইনটি ভ্যালু র মধ্য দিয়ে যায় এবং এটি হল অন্য কিছু কিছু ননজিরো এবং একইভাবে প্যারালাল লাইনগুলি এই দিকেও যাবে এই x0ct0লাইন সুতরাং এগুলি আপনার বৈশিষ্ট্য0x0 ct0 এবং 0x0ct0 ξ এই প্লেনে সুতরাং যদি আপনি এটি গ্রহণ করেন তবে এটি আপনার এটি আসলে এটি আপনার ξ এবং এটি আপনার η ঠিক আছে সুতরাং এই লাইনটি কনস্ট্যান্ট তাই আপনার আছে constant মানে এখানে আছে ঠিক আছে তাই এই লাইন ξ সমান কনস্ট্যান্ট তাই ξ কনস্ট্যান্ট এই লাইন সুতরাং আপনার কাছে ইকুয়াল কনস্ট্যান্ট স ভ্যালু অর্থ আছে তাই এটি আপনার η অক্ষ ঠিক আছে তাই এটি আপনার η এটি আপনার ξ সুতরাং এইভাবে এটি দেখায় তাই এটি হল ξ η তাই আপনার কাছে এটি এই আপনার0ইকুয়াল সুতরাং x0t0 এই বিন্দুটি নতুন ভেরিয়েবলঠিক আছে এবং আপনার এই x0t0 আছে ঠিক আছে এবং এই লাইনটি এই সমান্তরালভাবে কি তাই যদি আপনি এই x0ct00 দেখেন তাহলে আমাকে এই লাইনটি দেবে ঠিক আছে তাই এই লাইনটি ঠিক ξ এই লাইনটি আসলে ξ সুতরাং যদি আপনি এই ডিআলেমবার্টের সলিউশন থেকে এখানে x0t0 সলিউশন চান তবে আপনি দেখতে পারেন যে এটি এই ত্রিভুজের ভিতরের যে কোন বিন্দুর জন্য এখানে ইনিশিয়াল ডেটার উপর নির্ভর করে x0 ct0লাইন এবং x0ct0এর ছেদ দ্বারা তৈরি লাইন আসলে এটি এই ডেটার উপর নির্ভর করে তাই এই হল সমাধানের জন্য এই ইনফ্লুএন্স সলিউশন ইনফ্লুএন্স এর ডোমেন হল একটি ত্রিভুজ এলাকা হিসেবে ইনফ্লুএন্স এর ডোমেইন এবং এটি সমাধানের জন্য নির্ভরতার ডোমেইন তাই এটি আসলে এখানে ইনিশিয়াল ডেটার উপর নির্ভর করে যদি আপনি এখানে চান অথবা যেকোনো সময়ে কোন সমাধানের ভিতরে কোন তথ্য এখানে শুধুমাত্র একটি ডেটা সর্বাধিক প্রয়োজন ঠিক আছে এবং এর কারণ হল আপনি এর ভিতরে প্রতিটি সলিউশন পাবেন এই ভিত্তিতে এটি সমাধানের ইনফ্লুএন্স এটি ইনফ্লুএন্স এর ডোমেন সুতরাং এই ডোমেনটি আপনি বিবেচনা করেন যার জন্য আপনি ইন্টিগ্রেট করতে যাচ্ছেন এই সমাধানটি পেতে চেষ্টা করুন সুতরাং আপনি দেখতে পাবেন কিভাবে আমরা এটি করি সুতরাং আমরা ডোমেন ξ ভেরিয়েবলে এই ডোমেইনের উপর ইন্টিগ্রেট করতে যাচ্ছি ঠিক আছে সুতরাং আপনি যদি এটি করেন তবে আপনি এই ছবিটি পুনরায় আঁকার চেষ্টা করবেন তবে আপনি যা দেখছেন তা হল এই ত্রিভুজটি যা আপনার উপর রয়েছে যা আপনি ইন্টিগ্রেট করতে চান সুতরাং এটি আপনার 0 00 অনুরূপ যা আপনাকে নতুন ভেরিয়েবল 0 0 এ নিয়ে যায় এবং এটি আপনার η also একই রকম 00 ঠিক আছে এখানে এটি 0হবে এবং এখানে এই ξη সুতরাং 0 একই 0 সুতরাং এই 00 হল আপনার সলিউশন কি এই এই আপনার মধ্যে কি আপনার সমন্বয় অক্ষ এই ঠিক আছে তাই এটি সমান্তরাল এটি আপনার ইটা লাইন এবং এটি আপনার এই এই লাইনের সমান্তরাল সুতরাং এটি আপনার ξ লাইন সুতরাং এর মধ্যে আপনি এটিকে ইন্টিগ্রেট করতে চান তাই প্রথমে আপনাকে তাই করতে হবে যাতে আপনি ∬00dξ dηথেকে ঠিক করেন ঠিক আছে এবং আপনি এটি থেকে ইন্টিগ্রেট হলেন আপনার ξη সুতরাং আমরা এটি ξ0আপনার dη দিয়ে করি তাহলে আসলে আপনি এই ত্রিভুজটির উপর ইন্টিগ্রেশন করছেন ঠিক আছে তাই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে আপনি এই এক দেখতে পাবেন ঠিক আছে সুতরাং ξ এটি আপনার আসুন আমরা বলি এটি আপনার η লাইন 0 থেকে η ঠিক আছে সুতরাং ξ এই আপনার ξ লাইন 0 থেকে আমি 0 থেকে 0 ইন্টিগ্রেট করবো এবং আপনার η কি লাইন থেকে যায় তাই যদি আপনি ইন্টিগ্রেট করার চেষ্টা করেন তাহলে প্রথমে আপনি প্রথমে এর সাথে0 ইন্টিগ্রেট করুন তাই নতুন ভেরিয়েবল 0এ x0 t0 পেতে ξ থেকে 0 পর্যন্ত ইন্টিগ্রেট করুন তাই নতুন ভেরিয়েবল 0এ x0 t0 পেতে ξ থেকে 0 পর্যন্ত ইন্টিগ্রেট করুন এবং এই লাইন x ct0 যা সমান ξ0 এবং এটি E ইটা লাইনের সমান এবং এই লাইনটি xct সমান 0 যা η সমান 0 কারণ আপনার ξ অথবা ξ x ct ηxct এগুলি ভেরিয়েবল সুতরাং একবার আপনি এটি আছে আপনি শুধু এই ইকুয়েশন আপনি ইন্টিগ্রেট করতে হবে তাহলে আপনার কি ξ আপনি কি এই কোঅর্ডিনেট সিস্টেম আছেন ξ এবং η ξ হল ξ আপনাকে ইন্টিগ্রেট করতে হবে actually প্রকৃতপক্ষে এর থেকে ভিন্ন তাই এই লাইনটি এই লাইনটি ξ ইকুয়াল ξ লাইন এর মানে হল এটি আপনার η অক্ষ সুতরাং 0থেকে 0 পর্যন্ত চলছে তাই আপনাকে এটি করতে হবে0থেকে 0এবং এই লাইনের মধ্যে এই লাইনের মধ্যে চলছে সুতরাং এই লাইনটি ξ 0 থেকে এই লাইনটি ξ ইকুয়াল η ঠিক আছে সুতরাং সেই কারণে তাই প্রথমে আপনি ইন্টিগ্রেট করুন তাই এটি ডাবল ইন্টিগ্রাল তাই এই ডেল্টা র উপর ডাবল ইন্টিগ্রাল তাই এই ডেল্টা র উপর ডাবল ইন্টিগ্রাল মূলত কোন ডাবল ইন্টিগ্রাল সুতরাং এটি হল ∬dξ dη আসলে কেউ দেখতে পারে যে এই লাইনটি তাই এটি আপনার অক্ষ অক্ষ যা পরিবর্তিত হয় তাই এটি 0থেকে 0 পর্যন্ত সুতরাং 0থেকে 0 থেকে dη থেকে চলছে ঠিক আছে এটি কনস্ট্যান্ট এখন ξ এই লাইনের মধ্যে এই লাইনের মধ্যে যাতে আপনি এখানে যান তাই আসলে 0 মানে এই লাইন এই লাইন তাই এই লাইন এই লাইন তাই এই লাইন ইকুয়াল 0 η ইকুয়াল 0 এই লাইন যে সমান্তরাল ξ অক্ষের দিকে তাই ইকুয়াল 0 থেকে ইকুয়াল 0 যে dη তাই এটি থেকে ইন্টিগ্রেশন এবং তারপর যদি আপনি এই ডেল্টা র উপর ইন্টিগ্রাল চান তাহলে আপনাকে এই লাইনের মধ্যে এই লাইনে সুতরাং ξis dξ তাই dξ ইন্টিগ্রাল হতে হবে 0 থেকে ξ ইকুয়াল η তাই 0 থেকে η তাই এই আপনি কি করতে হবে তাই আমরা চেষ্টা করবো যাতে কোন ইন্টিগ্রেশন ডেল্টার উপর এই ইন্টিগ্রেশন মত হয় তাই এখন আমরা এই ইকুয়েশন টি এখন দিয়ে শুরু করার জন্য ইন্টিগ্রেট করার চেষ্টা করি তাই 0 থেকে Eta এর সাথে grato পাওয়ার ক্ষেত্রে ইন্টিগ্রেট করুন তাই আমি এটিকে সরিয়ে দেব তাই যদি আপনি উপরের ইকুয়েশন টিকে 0 থেকে ইন্টিগ্রেট করার জন্য 0 থেকে পর্যন্ত Xi এর রেস্পেক্ট এ সুতরাং আপনি যা পাবেন 0u2ξη dξ 14c20hξηdξ সুতরাং এটি u2ηη u20ηহয়ে যায় সুতরাং 0u2ξη dξu2ηη u2η 0ηএটি ইকুয়াল ডান হাতের দিকে সুতরাং এই 14c20hξηdξ এখন যদি আমি এটিকে ইন্টিগ্রেট করতে পারি তবে এখন আমি জানি যে 〖u2ηη0 এই হল আপনি যা পান u2এটি একই ঠিক আছে যে কন্ডিশনস সুতরাং 〖u200u2ηη0 Eta উভয়ই একই ঠিক আছে তাই 0 সুতরাং ξη তাই এটিও 0 এবং এটি আসলে 0 এটিও 0 ঠিক আছে তাই উভয়ই একইu2ξξ এটি ξη সুতরাং এটি ইকুয়াল সুতরাং যদি আপনি এটি ব্যবহার করেন তবে এটি এই 0 হয়ে যায় তাই এখন আপনি এখন থেকে এটি ইন্টিগ্রেট করুন সুতরাং এখন থেকে আপনার ইন্টিগ্রেশন η সুতরাং η হল যদি আপনি ইন্টিগ্রেট করেন η ভ্যারিয়েবল থেকে η ইকুয়াল 0 থেকে 0 তাই এই দুটি লাইনের মধ্যে যদি আপনি এটি করেন ত্রিভুজ সুতরাং যদি আপনি এখন এটি 0 থেকে করেন η হল 0 থেকে 0 এই সম্পূর্ণ অখণ্ডের জন্য যা 0d এর ইকুয়াল যদি আপনি এই দিক থেকে এটি করেন 0to 0 dη সুতরাং এটি ইন্টিগ্রাল সুতরাং এটি যাইহোক 0 তাই এই পরিমাণটি 0 তাই আপনি এটি অপসারণ করতে পারেন তাই আপনার একটি বিয়োগ আছে এখন আপনি write u200 লিখতে পারেন যাতে আপনার অবশেষে যা থাকে তা হল 〖u20014c2∬0hξηdξ dη তাই এই আপনি পান তাই পরিশেষে আমরা এটি তৈরি করি প্লাস উভয় পক্ষই বাতিল করে আপনি প্লাস পান তাই অবশেষে আপনি আপনাকে শেষ করেন তাই এটি 0 তাই আমরা এটি অপসারণ করতে পারি তাই এটি কিছুই নয় কিন্তু কেবল এটিই যা আপনি পান তা হল u200 দ্বিতীয় সলিউশন হল 〖u20014c2∬0hξηdξ dη তাহলে ডেল্টা অঞ্চল কি প্রভাবের ক্ষেত্র যা প্রভাবের ক্ষেত্র যা এই ডোমেইন পুরানো ভেরিয়েবলে আপনি এটিকে পুরানো ভেরিয়েবলে রূপান্তর করতে চান যাতে 00 হয়ে যায় x0 t0 এবং তারপর এই অংশটি হয়ে যায়x0 ct0 0 এবং এটি হয়ে যায় x0 ct0 এবং তারপর 0 এই পয়েন্ট ঠিক আছে তিনটি পয়েন্ট হল সুতরাং যদি আপনি এই 4c স্কোয়ার ডাবল ইন্টেগ্রাল এই ডেল্টা উপর লিখুন এখন আমি শুধু পরিবর্তন করেছি ξ η থেকে x t ভেরিয়েবল ঠিক আছে তাই যদি আমি এটি করি dξ dη এইভাবে এখানে এলাকা উপাদান হল জ্যাকোবিয়ান বার dx dt যাতে এটি হয়ে যায় h x t ঠিক আছে এটিই হয়ে যায় এবং যাতে এটি আসলে u2x0 t0 হয় সুতরাং নতুন পুরাতন ভেরিয়েবলের মধ্যে এটি কি হয়ে যায় জ্যাকোবিয়ান কি জ্যাকোবিয়ান হল জ্যাকোবিয়ানের মডুলাস সর্বপ্রথম জ্যাকোবিয়ান হল J1 c 1 c 2c এর ডিটার্মিন্যান্ট সুতরাং আপনি যা পাবেন তা হল c প্লাস আমাদের 2c আছে তাই আপনার যা বাকি আছে তা হল 14c2∬∆hxt 2c dx dt সুতরাং এটি এখনও ডাবল ইন্টিগ্রাল তাই 2c 2c আপনি যা রেখে যান তা যায় সুতরাং আপনার কাছে 112c∬hxt dx dt ডাবল ইন্টিগ্রাল এই ডেল্টার উপর এই ডাবল ইন্টিগ্রাল বা ডেল্টা আপনি একটি আইটেরেটিভ ইন্টিগ্রাল হিসাবে লিখতে পারেন যাতে আমরা দেখতে পাব কিভাবে এটি করতে হয় তাহলে এটা আমরা কিভাবে করব তাই আপনার প্রয়োজন তাই যদি আপনি করতে চান এই t টি 0 থেকে t0 পর্যন্ত চলছে তাই আপনি আপনার t কে t0এর ইকুয়াল ঠিক করুন 0 থেকেt0 এর মধ্যে ঠিক আছে আপনি আপনার t ঠিক করুন তাহলে আপনার x এই বিন্দু থেকে এই বিন্দুতে যাওয়া উচিত যাতে এর মানে এই লাইন ঠিক আছে সুতরাং এইভাবে আপনি এই পয়েন্টটি ঠিক করছেন এবং আপনি এখান থেকে যাচ্ছেন তাই প্রতিটি ফিক্স পয়েন্টের জন্য আপনি শুধু এই ডোমেইনটি পূরণ করুন এজন্য আপনার এই লাইনের ইকুয়েশন প্রয়োজন সুতরাং এই লাইনের ইকুয়েশন হল আপনি এই লাইনের এই ইকুয়েশন টি খুঁজে পেতে পারেন t t0t0c t0 সুতরাং x0 t0 এর মধ্য দিয়ে যাওয়া একটি লাইনের ইকুয়েশন এবং আপনার দুটি পয়েন্ট দেওয়া আছে যাতে আপনি স্লোপ গণনা করতে পারেন ঠিক আছে সুতরাং আপনার যা বাকি আছে তা হল এই লাইনের ইকুয়েশন হল xct ct0x0 সুতরাং যদি আপনি এখানে একই কাজ করেন তাহলে এই লাইনের ইকুয়েশন হল যদি আপনি একই কাজ করেন তাহলে t0এবং আপনার যা বাকি আছে তা হল এই পার্থক্যটি হল t0 tt0c t0 তাই শুধু পার্থক্য এখানে বিয়োগ ঠিক আছে এই লাইনের জন্য সুতরাং এই ক্ষেত্রে আপনার xx0 ctct0আছে তাই এই হল এই হল ইকুয়েশন তাই যদি আমি এটি একটি আইটেরিটিভ ইন্টিগ্রাল হিসাবে লিখি যা আপনার আছে 2c এখন এই এখন আমি 12c0t0x0cx0 chxt dx dt ঠিক আছে তাই আপনার যা আছে তা এখন আপনি ডামি ভেরিয়েবল পরিবর্তন করতে পারেন x না এবং t না আপনি এটি x এর x হিসাবে লিখতে পারেন তাই আপনি x এর t হিসাবে লিখতে পারেন যাতে আপনার ডামি ভেরিয়েবল আপনি অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করতে পারেন সুতরাং আমাদের uu2xt12c0txct t0x ct t0hx0t dx0 dt সুতরাং x0এবং t0 হল ডামি ভেরিয়েবল তাই যদি আমি এটি পরিবর্তন করি t0বলতে কিছু s দ্বারা আপনার যা আছে তা হল u2xt12c0txcx chst dx0 ds আপনি x0চান না তাই আপনি এটি কিছু some y dy হিসাবে লিখুন x0 আপনি y দিয়ে প্রতিস্থাপন করুন যা আপনার কাছে আছে ঠিক আছে x0 আপনি y দিয়ে প্রতিস্থাপন করুন যাতে এটি শুধুমাত্র ডামি ভ্যারিয়েবল তাই আপনার যা আছে u2xt12c0txcx chys dy ds ঠিক আছে তাই অন্য কোথাও আপনার x নেই তাই আপনাকে প্রতিস্থাপন করার দরকার নেই সুতরাং এটি আপনার দ্বিতীয় সলিউশন দ্বিতীয় প্রবলেমের দ্বিতীয় সমাধান এটি হল u2xt12c0txcx chys dy ds হল দ্বিতীয় প্রবলেেমের সলিউশন যা u2xt এর জন্য তাহলে সলিউশন কি সলিউশন এখন তাই একটি হল ডিআলেমবার্ট এর DAlemberts সলিউশন u1u2 তাহলে u1xtu1xt u 1 হল ইনিশিয়াল ডেটা f এবং g এর সাথে ওয়েভ ইকুয়েশন সুতরাং আপনি একসাথে লিখতে পারেন প্রবলেম র সলিউশন হল প্রবলেম র সলিউশন এখন আপনি u x t লিখতে পারেন মূল প্রবলেম টি হল u1 যেটি u112fx ctfxct12cx ctxctgs ds হল ডিআলেমবার্ট এর DAlembert সলিউশন এর সমাধান এটি আমার u1 এখন প্লাস u2 এই অংশ যাতে u212c0txcx chys dy ds

তাই uxt12fx ctfxct12cx ctxctgs ds12c0txct sx ct shys dy dsআপনার প্রয়োজনীয় সলিউশন নন হোমোজিনিয়াস প্রবলেম ঠিক আছে এখন পর্যন্ত আমরা এটি নির্মাণ করেছি এই সমাধানটিই আমরা সলিউশন করেছি যেখানে শুধু দুটি প্রবলেম র মধ্যে বিভক্ত একটি হল ডিআলেমবার্টের প্রবলেম DLambert problem অন্যটি নন হোমোজেনিয়াস প্রবলেম শুধু ইকুয়েশন কে ইন্টিগ্রেট করে আমরা শুধু এই পেয়েছিu2 এইভাবে আমরা সলিউশন তৈরি করেছি এবং একই শক্তি যুক্তি দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে এই প্রবলেম র সলিউশন আপনার জন্য মূল প্রবলেমটি একটি অনন্য সলিউশন হচ্ছে সুতরাং এর মানে এই যে সমাধান ঠিক আছে তাই এই অনন্য সলিউশন এই প্রবলেম জন্য অনন্য সলিউশন সমাধান ঠিক আছে একই শক্তি যুক্তি যা আমরা আগে দেখেছি আমরা এখানেও আবেদন করতে পারি দুটি সলিউশন বিবেচনা করুন এবং পার্থক্যটি গ্রহণ করুন এবং এটি আপনাকে সন্তুষ্ট করে পার্থক্যটি গ্রহণ করলে এটি অন্য কিছু বাউন্ডারি ভ্যালু প্রবলেম পূরণ করবে এখন আমরা শক্তি যুক্তি ব্যবহার করে দেখাই যে w 1 ইকুয়াল w এর ইকুয়াল 0 আমরা এতদূর আমরা শুধুমাত্র 2 ডাইমেনশনাল 1 ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন এবং তার প্রবলেম গুলি দেখেছি সুতরাং পরবর্তী ভিডিওতে 1 ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন এর জন্য ইনিশিয়াল বাউন্ডারি ভ্যালু প্রবলেম দেখবো ঠিক আছে সুতরাং এইভাবে আমরা 1 ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন এর জন্য নন হোমোজেনিয়াস ইকুয়েশন সলিউশন করি ঠিক আছে তাই এই সমাধানটিই হল এই দুটির সমষ্টি যা আমরা প্রবলেম টিকে দুটি প্রবলেম য় বিভক্ত করি একটি হল ডিআলেমবার্টের প্রবলেম DAlemberts problem অন্যটি ঠিক আমাদের কাছে যা আছে তার সাথে নন হোমোজেনিয়াস প্রবলেম হল দ্বিতীয় সলিউশন ইনিশিয়াল 0 ইনিশিয়াল তথ্যের সাথে নন হোমোজেনিয়াস ওয়েভ ইকুয়েশন ঠিক আছে যে আমরা এই ξ η ডোমেনের উপর একত্রিত করে যা খুঁজে পাই তাই ইনফ্লুয়েন্স ডোমেইন এর অঞ্চল এখন পর্যন্ত আমরা 1 ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন টি সলিউশন করছি তাই আমরা 2 ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন ও সলিউশন করতে পারি ঠিক আছে যাতে আমরা পরবর্তী ভিডিও 2 ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন টি দেখতে পারি ওয়েভ ইকুয়েশন এটি আসলে একই ইকুয়েশন একমাত্র জিনিস হল বিশেষ ডোমেইন সমতল অঞ্চল গ্রহণ করবে সুতরাং এটি হল utt c2uxxuyy0 তাই x y∈R2t0 আমরা যা করি তা সাধারণ পূর্ণাঙ্গ ডোমেইনে সলিউশন করি না সুতরাং আমরা যা করি তা হল আমরা বিবেচনা করি যে আমরা কিছু ডোমেইনে কিছু প্রবলেমের সলিউশন করতে পারি যার অর্থ আমরা কিছু বৃত্তাকার ডোমেন বিবেচনা করি তাই 0 থেকে r তাই কারণ আপনি যে সার্কুলার ডোমেইনটি আপনি পোলার কোঅর্ডিনেটে কমাতে পারেন আমরা এই ইকুয়েশন কে পোলার কোঅর্ডিনেট r এবং থেটা ভেরিয়েবলে কমাতে পারি এবং সলিউশন রেডিয়াল সিমেট্রিক সলিউশন খুঁজতে পারি যার মানে হল সলিউশন u x y t পোলার কোঅর্ডিনেটে আছে এই হবে u r θ t আপনি সমাধানগুলি সন্ধান করেন শুধুমাত্র রেডিয়াল সিমেট্রি যার মানে এটির উপর নির্ভর করা উচিত তা থীটার উপর নির্ভর করে না মানে যে সমাধানগুলি শুধুমাত্র u r t ঠিক আছে আপনি এরকম সমাধানের সন্ধান করেন যে যাই হোক না কেন সমাধানটি জানা যায় যদি আপনি কম্পন করেন তবে যদি 0 এর সমতুল্য কম্পন বরাবর এটি 0 থেকে 2π এর মধ্যে থেটা বরাবর পুনরাবৃত্তি হয় সুতরাং এর অর্থ হল রেডিয়াল সমান্তরাল কম্পন আপনি যদি আপনি সলিউশন হিসাবে সন্ধান করেন তবে আমরা প্রকৃতপক্ষে ভেরিয়েবলের বিভাজন ব্যবহার করে এই 2 ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন টি সলিউশন করতে পারি তাই আমরা আসলে বেসেল ইকুয়েশন আনতে পারি ঠিক আছে যা আপনি আগের ভিডিওতে শিখেছেন ঠিক আছে তাই সব সময় বেসেল ইকুয়েশন এর সলিউশন ব্যবহার করে আমরা ড্রামের এই কম্পনের সলিউশন খুঁজে পেতে পারি ঠিক আছে আমরা যা দেখব পরবর্তী ভিডিওতে আপনাকে অনেক ধন্যবাদ